আমি কানপুর আইআইটি থেকে জয়ন্ত চ্যাটার্জি পরিষেবা পরিচালনায় সমসাময়িক সমস্যা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকাল আমরা প্রতিযোগিতামূলক পরিষেবা ব্যবসা তৈরি করার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো যে কী ভাবে আমরা এই নতুন উপাদানগুলিকে নতুন পরিষেবা নকশা বানানোর জন্য একত্রিত করতে পারি বা প্রচলিত পরিষেবা ব্যবসায়ের সাফল্যেকে বোঝার উপায় তৈরি করতে পারি আজ আমরা যে গুরুত্বপূর্ণ ধারণাটির প্রবর্তন করব তা হল মূল সার্ভিস পরিষেবা এবং পরিপূরক সার্ভিস পরিষেবা সুতরাং যদি আপনি এই নির্দিষ্ট চিত্রটি দেখেন এবং আমরা গতকাল যে উদাহরণটি নিয়েছিলাম এবং আমরা গত সপ্তাহেও উদাহরণটি দেখেছি একটি ভাল উৎকৃষ্ট রেস্তোঁরাতে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে উপভোগ করতে গেছেন সেই প্রসঙ্গে যে প্রশ্নটি আসতে পারে তা হল তবে এত ভাল রেস্তোঁরাটির মূল পণ্যটি কী খাদ্য না কি খাবারের চেয়ে বেশি কিছু এবং স্পষ্টতই আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে খাদ্য অবশ্যই মূল পণ্য তবে সামগ্রিকভাবে আপনার উপভোগ বা আপনার সন্তুষ্টি বা একটি ভাল রেস্তোঁরাটির মানের সম্পর্কে আপনার উপলব্ধি সব মিলিয়ে আপনার মোট অভিজ্ঞতা তৈরী হয় অতএব যখন আমরা পরিষেবার কথা চিন্তা করি পরিষেবার এই পরীক্ষামূলক দৃষ্টান্ত আমরা পরিষেবাটিকে দুটি শ্রেণীর উপাদানে ভাগ করি একটি হল মূল যা এক্ষেত্রে খাদ্য এবং অন্যটি হল বিভিন্ন ধরণের পরিপূরক পরিষেবা আমি সার্ভিসেস মার্কেটিং সম্পর্কিত এই বইটির উল্লেখ করেছি এটি পিয়ারসন দ্বারা প্রকাশিত আমার সহ লেখক ক্রিস্টোফার লাভলক এবং জোচেন ভার্টজের একটি বিখ্যাত বই এই বইটিতে আমরা এই গঠনটি বোঝার জন্য একটি ফুলের রূপক ব্যবহার করেছি ফুলের একটি মূল এবং চারপাশে পাপড়ি থাকে এবং সমস্ত পাপড়ির গঠন অবশ্যই ভালভাবে করা উচিত সেবার নকশাটি আমরা ঠিক যেমন প্রকৃতিতে মূল এবং পাপড়ি বিভিন্ন উপায়ে সাজানো থাকে ঠিক সেইভাবে ভাবতে পারি এটি গোলাপ ফুলে এক ভাবে সাজানো থাকে এবং গাঁদা ফুলে অন্য ভাবে অতএব আমরা এই মূল এবং পরিপূরক উপাদানগুলিকে বিভিন্ন ভাবে ব্যবহার করে পরিষেবাগুলির পরিকল্পনা করতে পারি এবং এটি এখানে দেখানো হয়েছে আপনার মূল পণ্যটি হল খাদ্য এবং এর চারপাশে দামের একত্রীকরণ আমাকে আরও কিছুটা বিশদে যেতে দিন যে এই বিভিন্ন উপাদানগুলি কী এবং এই উপাদানগুলি তাদের মধ্যে কয়েকটি উপাদান কাজ কে সহজ করছে এবং কিছু উপাদান পরিষেবাকে উন্নত করে তুলছে উদাহরণস্বরূপ এদের যদি আমরা দুটি কলামে বিভাজন করি পরিষেবাটিকে সহজ করা এবং পরিষেবাটিকে উন্নত করা তবে পরিষেবাটিকে সহজ করা এগুলি সেবার উপাদান যা আপনার খাদ্য গ্রহণের সাথে বা আপনার পরিবারের সাথে উপভোগের সাথে একেবারেই সংযুক্ত নয় কিন্তু এগুলি খুব তাৎপর্যপূর্ণ সুতরাং পরিষেবাটিকে সহজ করার উপাদনের মধ্যে আসবে তথ্য খাবারের ফরমাশ নেওয়া রশিদ বানানো খাবারের দাম মেটানো ইত্যাদি এবং উন্নততর সেবা এর অর্থ এটি সাধারণত পরিষেবার প্রক্রিয়া চলাকালীন বা আমরা গতকাল যেমন আলোচনা করেছি এটি পরিষেবার বিতরণ প্রক্রিয়া চলাকালীন মঞ্চের উপর ঘটে যেখানে আমাদের এই সমস্ত উপাদান যেমন আতিথেয়তা বা পরামর্শ দান রক্ষণাবেক্ষণ ব্যতিক্রম দেখাশোনা ইত্যাদি আসুন আমরা এদের এক এক করে দেখি যেমন তথ্য রেস্তোঁরার দিকনির্দেশ পরিষেবার সময় দাম আজকাল এমন অনেক পরিষেবা রয়েছে যা আপনার স্মার্ট ফোনে বা ইন্টারনেটে রেস্তোঁরা এবং তাদের খাদ্য তালিকা ইত্যাদি তথ্য সরবরাহ করে এই এতো তথ্য যে আপনি আপনার সুবিধামতন পাচ্ছেন এ হলো প্রতিযোগিতামূলক পরিষেবা কৌশলের উপাদান টেবিল সংরক্ষণের সুবিধা বা যদি সংরক্ষণ করা হয়েছে তবে রেস্তোঁরার পক্ষ থেকে গ্রাহককে মনে করিয়ে দেওয়া এইগুলোও প্রতিযোগিতামূলক পরিষেবা কৌশলের উপাদান হতে পারে সুতরাং সেই রেস্তোঁরাটি জানে গ্রাহক কোনও যানজটে আটক পড়েছেন কিনা এই সমস্ত সুবিধা যদি সংরক্ষণের বাইরেও কোনও কথাবার্তা হয় তবেই এটি চালিয়ে যাওয়া যেতে পারে সুতরাং সংরক্ষণের অনুস্মারক যদি কোনো অপ্রত্যাশিত বিলম্ব হয় তবে সেই পরিবর্তনের বিজ্ঞপ্তি এগুলি সমস্ত তথ্য উপাদানের অংশ এবং অবশ্যই পরিষেবাটি সরবরাহের পশ্চাৎ প্রাপ্তি অর্থ প্রদানের প্রাপ্তি টিকিট ইত্যাদি তথ্য পরিষেবার অংশ খাবারের ফরমাশ গ্রহণও তথ্য পরিষেবার অংশ আমরা যাকে সমর্থনকারী পরিষেবা বলি তার একটি উদাহরণ হলো খাওয়ারের অর্ডার লিখন যা সাধারণত রেস্তোরাঁতেই করানো হয় থাকে এর অর্থ আপনি যখন সেখানে পৌঁছে কোনও ম্যানেজারের সাথে কথা বলে ফরমাশ দেবেন বা আজকাল অনেক সময় রেস্তোঁরাগুলি তাদের বিতরণ প্রক্রিয়ার বৃদ্ধি ঘটিয়েছে যেখানে আপনি অনলাইনে খাদ্য তালিকা থেকে আপনার পছন্দের খাবারের চয়ন করে আগে থেকে অর্ডার করতে পারেন এবং এই ভাবে রেস্তোঁরাটির আর আপনার দুজনারই সময়ের সাশ্রয় হয় তারপরে টেলিফোন আর ই মেইলের মাধ্যমে আপনার ইন্টারনেট সক্ষম ফোনের মাধ্যমেও খাবারের ফরমাশ দেওয়া সম্ভব এমনকি কিছু রেস্তোঁরা ওয়েবসাইটের মাধ্যমেও খাবারের ফরমাশ দেওয়ার সুবিধা প্রদান করে এর আগে তথাকথিত ড্রাইভ থ্রু রেস্তোঁরা ছিল যেখানে আপনি গেটে এসে একটি সাউন্ড বক্সে কথা বলে আপনার খাবারের ফরমাশ দিতেন এবং যথাসময়ে গাড়ির সারি অনুসরণ করে সার্ভারের কাছে পৌঁছানো অবধি আপনার খাবার প্রস্তুত হয়ে থাকতো সেই একই প্রক্রিয়াটি এখনকার ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে অনেক উন্নত হয়েছে যেখানে আপনি অনেক জটিল নির্বাচন করতে পারেন টেবিলের ব্যবস্থা যেখানে আপনি বসবেন এবং ভেবে দেখুন আপনি যদি কোনও পার্টি দিচ্ছেন তবে আপনি রেস্তোঁরায় পৌঁছানোর আগে দূর থেকেই অনেক কিছু করে ফেলতে পারেন কোন টেবিল কোন আসনটি সংরক্ষণ করবেন সেগুলি কোনও অধ্যক্ষ বা বেয়ারার সাথে কথা বলে বা ইন্টারনেটের মাধ্যমে হতে পারে এই সমস্ত খাবারের ফরমাশ দেওয়ার অংশ কখনও কখনও ভিতরে ঢোকার অনুমতি শর্তসাপেক্ষ হয় উদাহরণস্বরূপ কোনও রেস্তোঁরা যা ডিস্কোর সাথে সংযুক্ত তবে এক্ষেত্রেও আপনি আপনার নাচের ক্রম বা সময় আগেই সংরক্ষণ করে রাখতে পারেন অর্থপ্রদানের উপাদান কার্ড বা নগদ অর্থ দিয়ে বা দুটির মিশ্রণ দিয়ে খাবারের দাম মেটানো বা কখনও কখনও আপনি যখন খাবারের ফরমাশ দিচ্ছেন তখন বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার আগে সে ক্ষেত্রে আপনাকে অনলাইনে ক্রেডিট কার্ড নম্বর দেওয়ার জন্য বা নগদ সামলানোর জন্য এই সম্পূর্ণ প্রক্রিয়াটির জন্য আপনাকে অনেক সুবিধা তৈরী করতে হবে কখনও কখনও আপনি কিছু কুপন ব্যবহার করবেন যা আপনাকে পরবর্তী খাবারের সময় ব্যবহার করার জন্য রেস্তোঁরা থেকে দেওয়া হয়েছে সুতরাং এবার আপনি এখানে এসেছেন এবং আপনার কাছে কয়েকটি কুপন আছে এবং আপনি এটি আপনার বর্তমান রসিদে ছাড় হিসাবে ব্যবহার করতে চান এই সমস্ত জিনিস সমর্থনকারী পরিষেবার উপাদানের অংশ তারপরে শুভেচ্ছা খাবার পানীয় পরিষ্কার শৌচালয়ের সংস্থানের মতো কিছু আতিথেয়তার উপাদান রয়েছে স্টারবাকস এবং ক্যাফে কফি ডেয়ের দ্বারা করা কিছু চমৎকার গবেষণার মাধ্যমে এটি প্রদর্শিত হয়েছে যে এর মধ্যে এমন কিছু উপাদান যেমন একটি আতিথেয়তা উপাদান রেস্তোঁরার মূল আপনি যে প্রত্যাশা করছেন সেটাই তবে একটি পরিষ্কার শৌচালয় গ্রাহকের মনে সন্তুষ্টি উৎপন্ন করে বা উচ্চ মানের ওয়াশরুম গ্রাহকের উপর একটি দুর্দান্ত ছাপ তৈরি করে তারপরে সেখানকার অপেক্ষা করার সুবিধা হয়তো আপনার টেবিল সংরক্ষণের সময় এবং আপনার আগের গ্রাহকদের দ্বারা দখল করা টেবিলের মধ্যে কিছু গরমিল আছে তখন আপনাকে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে তবে আপনি অপেক্ষা করার সময় বিভিন্ন ধরণের সুযোগসুবিধা সরবরাহ করা যেতে পারে সম্ভবত একটি পানীয় ইত্যাদি সমস্ত পরিষেবা উপাদান অংশ সংযুক্ত করে এইভাবে একটি উচ্চতর স্তরের পরিষেবা তৈরি করার পরিকল্পনা করা যেতে পারে এই সব ছাড়াও পরিবহন ও সুরক্ষা এতে সামিল নিরাপত্তা এবং সুরক্ষা বিভিন্ন স্তরে আসতে পারে আপনি যখন প্রকৃতপক্ষে পরিষেবাটি ব্যবহার করছেন তখন কোনও বাহ্যিক বা অভ্যন্তরীণ ঝামেলা থেকে সাধারণ নিরাপত্তা এবং সুরক্ষা থাকতে পারে আজকের দিনে যেমন আপনি জানেন হলের ভিতরে এমন কিছু ঘটনা ঘটেছে যা হলের বাইরে প্রভাব ফেলেছে সুতরাং এটি কোনও স্কুল বা কলেজের ভিতরে বা বাইরের ঘটতে পারে এই সমস্ত সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং নিরাপত্তার আশ্বাস যা গ্রাহকদের মনে নিশ্চিততা বা আরামের মাত্রা তৈরি করে এখন প্রতিযোগিতামূলক পরিষেবা কৌশল গঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে তদুপরি অনেক রেস্তোরাঁয় বিশেষ করে পারিবারিক রেস্তোঁরাগুলিতে আপনি শিশুদের খেলার সুবিধা দেখতে পারবেন এটিকে আমরা নিরাপত্তা সুরক্ষা এবং সম্পর্কিত পরিষেবার উদাহরণ হিসাবে গণ্য করতে পারি তারপরে পার্কিংয়ের সুবিধা ভ্যালেট পার্কিং আপনার মালপত্র যা আপনি রেস্তোঁরার ভিতরে নিয়ে যেতে চান না সেগুলো আপনি জমা রাখতে পারেন এবং যখন আপনি ফেরত যাচ্ছেন তখন নিয়ে যেতে পারেন বা হোম ডেলিভারি পরিষেবা এগুলি আবার পরিষেবা উপাদানগুলির অন্য একটি ভাগের অংশ সর্বশেষে পরিষেবা পুনরুদ্ধারের এই পুরো ক্ষেত্রটি সম্পর্কে বিশদে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরিষেবা মানুষের জন্য আর মানুষের দ্বারা সরবরাহিত হয় পরিষেবা অদৃশ্য এবং পরিষেবা গতিশীল ফলস্বরূপ ভূমিকা এবং চিত্রনাট্যের অনেক সম্ভাবনা রয়েছে সঠিক পরিকল্পনাটি মূল ধারণার হিসাবে কার্যকর নাও হতে পারে এবং তাই অপ্রত্যাশিত এবং ব্যতিক্রমী পরিস্থিতি সামলানোর জন্য আপনার নির্দিষ্ট প্রণালী তৈরী করতে হবে ব্যতিক্রম তখন হয় যখন লোকেদের বিভিন্ন ধরণের শারীরিক অসুস্থতা থাকে যেমন কোনো বহুমূত্ররোগের রুগী যিনি আপনার দলের অংশ তার চিনি মুক্ত বা অন্যান্য ধরণের খাবারের প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরণের নিরামিষ এবং আমিষ খাদ্যের বিধিনিষেধ বা প্রয়োজনীয়তা হতে পারে আপনার দলে এমন কেউ থাকতে পারেন যিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করেন তাই তার জন্য উপযুক্ত সুযোগসুবিধা থাকতে হবে যেখানে হুইলচেয়ারে আবদ্ধ ব্যক্তি দলের অন্য সদস্যদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এবং অবহেলিত বা অপমানিত বোধ করবেন না তারপর আঞ্চলিক বিধিনিষেধও থাকতে পারে প্রার্থনার ভিন্ন ভিন্ন সময় বা কোনো নির্দিষ্ট রঙ বা প্রতীক যা কোনো ধর্মীয় ভাবনাকে আঘাত পৌঁছতে পারে এই সমস্ত অনুভূতি নিয়ে চিন্তা করা উচিত এগুলিকেই আমরা ব্যতিক্রমী বলি সুতরাং আমরা জানি যে সেগুলো প্রতিটি ব্যক্তির সাথে ঘটছে তবে যেখানে বিশেষ ব্যক্তি থাকবে সেখানে এই পরিষেবা ব্যবস্থাটি এই বিশেষ পরিস্থিতি বা বিশেষ ব্যক্তিদের পরিচালনা করতে সক্ষম হবে তারপরে ছোটখাটো কথা কাটাকাটিও হতে পারে কোনও গ্রাহক বেয়ারার উপর সন্তুষ্ট না হতে পারে বা বেয়ারা গ্রাহকের আচরণে বিরক্ত হতে পারে অথবা কারোর শরীর খারাপ হয় যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে এই মুশকিলের সমাধান খোঁজা বা অপ্রত্যাশিত ব্যর্থতার কারণ কী হতে পারে তা নির্ধারণ করা এবং এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি পরিচালনা করতে আপনার পরিষেবা কাঠামোর একটি নির্দিষ্ট প্রণালী থাকতে হবে এবং অবশ্যই আপনি জানেন যে যদি কোনও অসন্তুষ্টিজনক পরিস্থিতি উৎপন্ন হয় বা কারও নির্দিষ্ট খাবারটি পছন্দ না হয় এবং নির্দিষ্ট খাবারটিতে কোনওরকম নোংরা পাওয়া গিয়ে থাকে তখন এমন প্রণালী থাকা উচিত যে গ্রাহকের কাছ থেকে সেই খাবারের জন্য কোনো দাম নেওয়া হবে না অন্যথা যদি কিছু সরবরাহ করা হয়ে থাকে এবং তা সঠিক মানের না হয় থাকে তখন সেখানে মূল্য ফেরত দেওয়া যেতে পারে অন্যান্য ধরণের ক্ষতিপূরণও দেওয়া সম্ভব যেমন ভবিষ্যতের জন্য কুপন জারি করা ইত্যাদি অতএব এখন যদি আপনি সেই চিত্রটি দেখেন যা আমি শুরুতে দেখিয়েছিলাম এখন এই সমস্ত উপাদানগুলি এর মধ্যে বসিয়ে এই চিত্রটি আবার গভীরভাবে অধ্যয়ন করা যাক মূলে দেখবেন রয়েছে খাদ্য এবং পানীয় যা রেস্তোঁরাটির মূল পণ্য তবে আমরা বুঝতে পারি যে এটি একটি সম্পূর্ণ অভিজ্ঞতা এবং সম্পূর্ণ অভিজ্ঞতাটি তৈরি হয় যখন এই সমস্ত বিভিন্ন পাপড়ি মূলের সঙ্গে যুক্ত করা হয় যাকে আমরা পরিষেবার ফুল বলি এবং ফুলের মডেলের নিরিখে কোনও পরিষেবা বোঝার পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ বিষয়টিও বুঝতে হবে যে এই মূল এবং পাপড়ি ধারণাটি ব্যবহার করে একটি নতুন পরিষেবা তৈরি করা যেতে পারে সুতরাং এটি পরিষেবা উদ্ভাবনের একটি ভাল কাঠামো সুতরাং এর সাহায্যে আপনি বিদ্যমান প্রতিযোগি রেস্তোঁরাগুলিকে বুঝতে পারবেন এবং আপনি যখন একটি নতুন রেস্তোঁরা খুলছেন এবং আপনি এই পাপড়িগুলি দেখে আপনার রেস্তোঁরায় কিছু নির্দিষ্ট স্বতন্ত্র অবস্থান এবং বৈশিষ্ট্য তৈরি করতে পারেন যা অন্যান্য রেস্তোঁরাগুলির থেকে আলাদা সেগুলি ফরমাশ সামলানোর উপায় হতে পারে খাদ্য তালিকা থেকে পছন্দসই খাবারের ফরমাশ করার উপায় হতে পারে কত রকমের সম্ভাবনা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল খাবার এবং পানীয় সরবরাহের মূল কাজটি অনেক রেস্তোঁরাই খুব ভালভাবেই করতে পারেন আজকাল অনেক ব্যবসায়ের ক্ষেত্রেই মূল উপাদানটি আধার করে পরিষেবা আলাদা করা খুব কঠিন হয়ে পড়েছে একটি স্বতন্ত্র সেবা তৈরি করার জন্য এই পরিপূরক উপাদান বর্ধনকারী উপাদানের পাশাপাশি সুবিধাদায়ক উপাদানগুলিকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে সুতরাং সে কারণেই আমি বলেছিলাম যে পরিষেবাতে নতুনত্ব তৈরি করতে এই কাঠামোটি খুব উপযোগী এবং অতএব যেখানে অভিজ্ঞতাটি মূলের দ্বারা সরবরাহ করা হয় সেখানে এই বর্ধিত এবং সুবিধাদায়ক পরিষেবাগুলিতে মনোযোগ নিবদ্ধ করে আমরা যেভাবে নিজেকে আলাদা করি এইভাবে পরিষেবা মার্কা তৈরি করতে এই কাঠামোটি ব্যবহার করা যেতে পারে সুতরাং পরিষেবায় উদ্ভাবনের জন্য এবং পরিষেবা মার্কা তৈরী পরিষেবা মার্কা প্রচারের জন্য ব্র্যান্ড ইক্যুইটি তৈরি করার জন্য এই ফ্লো এর কাঠামোটি খুব কার্যকর হতে পারে এবং তাই পরবর্তী পর্বে আমরা গত ২ টি অধিবেশনে আলোচিত বিভিন্ন উপাদানগুলির সংক্ষেপে চর্চা করব আমরা এখন এটি উদাহরনের সাথে প্রসারিত করব যে কীভাবে আপনি একজন পরিষেবা উদ্যোক্তা হিসাবে একজন বিশেষজ্ঞ পরিষেবা ভিত্তিক পরিচালক হিসাবে যে কোনও ধরণের ব্যবসায় এই পৃথক উপাদানগুলির স্থাপন করতে পারবেন